হ্যালো এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের ভিডিও লেকচারে আমরা মাইক্রো আর্কিটেকচারাল অ্যাটাক দেখেছিলাম আমরা ফ্লাশ এবং রিলোড প্রধান এবং প্রোব এবং এই জাতীয় অন্যান্য টাইমিং অ্যাটাচ দেখেছিলাম যা ক্যাশ মেমরি ব্যবহার করে এই ভিডিও বক্তৃতায় আমরা এমন কিছু দেখব যা তুলনামূলকভাবে নতুন তাই এটিকে কল্পনা আক্রমণ বলা হয় তাই এই আক্রমণগুলি মূলত ইন্টেলের মতো প্ল্যাটফর্মের জন্য লক্ষ্যবস্তু করা হয় যার নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে তাই যে বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগানো হয় তা হল বিকল কার্য সম্পাদন এবং অনুমানমূলক সম্পাদন এছাড়াও এই আক্রমণগুলির একটি ভিন্নতা শাখা ভবিষ্যদ্বাণীর বৈশিষ্ট্যগুলিও ব্যবহার করে যা এই আধুনিক দিনের মাইক্রোপ্রসেসরগুলির মধ্যে একটি সাধারণ হার্ডওয়্যার সুতরাং আমরা এই আক্রমণগুলি কী তা দেখার আগেএকটি সংক্ষিপ্ত প্রেক্ষাপট জেনে নেওয়া যাক অনুমানের অর্থ কী এবং অনুমানের সাথে যুক্ত এই পরিভাষাগুলি আসলে কী করে সুতরাং আসুন আমরা এই নির্দেশাবলীর সেটটি দেখি তাই এখানে আমাদের কাছে 5টি নির্দেশাবলী রয়েছে এবং এটিই কম্পাইলার আসলে তৈরি করেছে হবে বা যদি একজন প্রোগ্রামার সমাবেশে কোড লিখে থাকে তবে তিনি এই নির্দিষ্ট উপায়ে লিখতেন আপনি এখানে 5টি নির্দেশনা দেখছেন এবং সেগুলি হল লোড সরানো যোগ সঞ্চয় এবং বিয়োগের নির্দেশ এবং সেগুলি সমস্তই বিভিন্ন রেজিস্টারে কাজ করে সুতরাং r0 r2 r1 এবং r4 এর মতো রেজিস্টার রয়েছে যা আসলে প্রতিটি নির্দেশের লক্ষ্য রেজিস্টার বা অন্য কথায় বলতে গেলে এইগুলি এমন রেজিস্টার যেখানে সেই নির্দেশের ফলাফল সংরক্ষণ করা হয় প্রকৃতপক্ষে এই নির্দেশাবলীর এই সেটটিকে সঠিকভাবে রান করানোর জন্য বা যা প্রত্যাশিত তা হল এই নির্দেশাবলীর প্রতিটি সঠিকভাবে এই ক্রমে কার্যকর করা সুতরাং প্রথমে লোড নির্দেশটি সম্পাদিত হয় তারপর সরান যোগ সঞ্চয় এবং বিয়োগ যাইহোক প্রায়শই যা লক্ষ্য করা হয়েছে তা হল যে এই নির্দেশগুলি পুনরায় সাজানো হলে এটি কার্যক্ষমতার দৃষ্টিকোণ থেকে উপকারী হবে উদাহরণস্বরূপ যেহেতু আমরা জানি যে লোড নির্দেশ আসলে এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট ঠিকানা এক্সেস করবে এক্ষেত্রে ঠিকানা 1 মূল মেমরি থেকে বা ধরা যাক একটি ক্যাশ মেমরি থেকে এই লোড নির্দেশটি সরানো এবং যোগ করার মতো অন্যান্য নির্দেশাবলীর তুলনায় যথেষ্ট বেশি সময় নেবে যা সদ্য সম্পাদিত হয়েছে প্রসেসরের মধ্যে সংরক্ষিত রেজিস্টারে তাই যতক্ষণ লোড নির্দেশাবলীর যুক্তি এবং এই পরবর্তী নির্দেশাবলী স্বতন্ত্র থাকে ততক্ষণ প্রসেসরের পক্ষে এই নির্দেশগুলিকে এমন একটি ক্রমে কার্যকর করা সম্ভব হবে যা প্রোগ্রামে নির্দিষ্ট করা থেকে সম্পূর্ণ আলাদা অন্য কথায় বলতে গেলে প্রসেসর এখনও এই নির্দেশনাগুলিকে একটি বিকল পদ্ধতিতে কার্যকর করা সত্ত্বেও সঠিক ফলাফল পেতে সক্ষম হবে দ্বিতীয় চিত্রে আমরা যা দেখাচ্ছি তা হল প্রসেসরের ভিতরে কী ঘটে আপনি দেখতে পাচ্ছেন যে নির্দেশাবলী আসলে ক্রমানুসারে কার্যকর করা হয়েছে বিয়োগের নির্দেশটি প্রথমে কার্যকর করা হয় তারপরে আমাদের কাছে স্টোরের নির্দেশ রয়েছে ইত্যাদি সুতরাং আমরা এখানে যা লক্ষ্য করেছি তা হল যে যেহেতু এই সমস্ত নির্দেশাবলী একে অপরের থেকে স্বাধীন এই নির্দেশাবলীর ক্রম কিছু না শেষ পর্যন্ত কী গুরুত্বপূর্ণ এবং প্রসেসরে কী করা হয় তা কার্যকর করার শেষে ফলাফলগুলি আসলে আদেশে প্রতিশ্রুতিবদ্ধ সুতরাং আপনি ফলাফলের এই সেট বা এই নির্দেশাবলীর ফলাফলগুলি দেখেন এবং আপনি যা লক্ষ্য করেন তা হল ফলাফলগুলি এই নির্দেশাবলীর মূল ক্রম অনুসারে ঘটে উদাহরণস্বরূপ r0 এই লোডের গন্তব্য ছিল যা এই মেমরি ঠিকানার সাথে সম্পর্কিত বিষয়বস্তুগুলি r0 এ লোড করা হয়েছিল এবং একইভাবে r0 ছিল প্রথম ফলাফল যা ফেরত আসে তাই মূলত আমরা এই বিশেষ স্লাইডে যা দেখতে পাই তা হল যে যদিও একটি প্রোগ্রাম একটি নির্দিষ্ট পদ্ধতিতে ফিরে আসে এটি যে কোনও পদ্ধতিতে কার্যকর করা যেতে পারে যা আমরা ক্রমের বাইরে বলে জানি তবে শেষ পর্যন্ত প্রসেসর দ্বারা ক্রমটি পুনরুদ্ধার করা হয় যাতে ফিরে আসা ফলাফলগুলি অথবা রেজিস্টারগুলি প্রোগ্রামের মূল প্রত্যাশার সাথে মেলে সুতরাং আমরা এখানে যা পর্যবেক্ষণ করি তা হল যে যদিও আমাদের একটি ক্রমবহির্ভূত কার্য সম্পাদন হয়েছে প্রোগ্রামের ফলাফল ঠিক একই হবে আরেকটি বৈশিষ্ট্য যা অনেক আধুনিক দিনের মাইক্রোপ্রসেসরে জনপ্রিয় তা হল অনুমানমূলক সম্পাদন প্রসেসরের কর্মক্ষমতা বাড়ানোর জন্য মূলত অনুমানমূলক সম্পাদন ব্যবহার করা হয় তাই আসুন একটি ছোট উদাহরণ নেওয়া যাক আমাদের কাছে আগের মতোই নির্দেশাবলীর একটি সেট রয়েছে এবং এই উদাহরণের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশ হল যে এটি হল 0 নম্বরের একটি লেবেলে লাফ তাহলে এখানে যা ঘটবে তা হল এই তুলনা নির্দেশনার উপর নির্ভর করে যদি r0 সমান r1 হয় তাহলে প্রসেসরের মধ্যে 0 পতাকা সেট করা হয় এবং ফলস্বরূপ 0 নম্বরে এই লাফটি কোনো লাফানোর কারণ হবে না এবং প্রোগ্রামটি সম্পাদিত হতে থাকবে অন্যদিকে r0 যদি r1 এর সমান না হয় তাহলে 0 পতাকা আবার সেট করা হয় বা অন্য কথায় বলতে গেলে 0 পতাকা 0 এর সমান এবং এই নির্দিষ্ট চেকটি প্রোগ্রাম কাউন্টারটিকে এই লেবেলে লাফাতে দেবে এবং এখান থেকে সম্পাদন করা শুরু করবে অথবা অন্য কথায় আমরা এখানে যা দেখছি তা হল 0 পতাকার মান 1 এ সেট করলে এই নির্দেশাবলী সম্পাদিত হবে অন্যদিকে যদি 0 পতাকার মান 0 থাকে তাহলে সেখানে একটি ছিল সেখানে একটি লাফ ঘটবে এবং লেবেল অনুসরণ করা নির্দেশাবলী সম্পাদিত হবে এখন এই জিনিসটির সাথে সমস্যাটি একটি কর্মক্ষমতা দৃষ্টিকোণ থেকে আসে তাই যখনই এমন একটি লাফ ঘটবে একটি প্রসেসরে অভ্যন্তরীণভাবে যা ঘটবে তা হল পুরো পাইপলাইনটি ফ্লাশ হয়ে যাবে এবং লেবেল অনুসরণ করে এই নির্দেশাবলীর সাথে সঙ্গতিপূর্ণ নতুন নির্দেশাবলী মেমরি থেকে আনা হবে এখন উন্নত বা খুব জনপ্রিয় সাম্প্রতিক মাইক্রোপ্রসেসরগুলির একটি যথেষ্ট বড় পাইপলাইন থাকে এবং ফলস্বরূপ পাইপলাইনে উপস্থিত থাকতে পারে এমন কয়েকশ বা তার বেশি নির্দেশ থাকবে সুতরাং যখনই অন্য মেমরি অবস্থানে এরকম একটি শাখা থাকে তখন এই সম্পূর্ণ পাইপলাইনটি ফ্লাশ হয়ে যাবে এবং লক্ষ্য মেমরি থেকে নতুন নির্দেশাবলী আনার দরকার হবে সুতরাং এটি বেশ উল্লেখযোগ্য ওভারহেড কর্মক্ষমতা সৃষ্টি করতে পারে প্রকৃতপক্ষে এই ওভারহেড কর্মক্ষমতাগুলি হ্রাস করার জন্য মাইক্রোপ্রসেসররা যা করে তা হল তারা একটি জাম্প নির্দেশনার ফলাফল অনুমান করে উদাহরণস্বরূপ প্রসেসর অনুমান করবে যে এই লাফের অনুসরণ করা নির্দেশাবলী ধারাবাহিক নির্দেশাবলী হবে এবং তাই এটি মেমরি থেকে এই নির্দেশগুলি আনতে শুরু করবে এবং অনুমানমূলক পদ্ধতিতে সেগুলিকে সম্পাদন করতে শুরু করবে এর অর্থ হল এই নির্দেশগুলির ফলাফলগুলি এই জাম্প নির্দেশের ফলাফল না জানতে পারা পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ নয় সুতরাং আসুন আমরা এই নির্দিষ্ট কেসটি বিবেচনা করি তাই প্রথমে প্রসেসরের মধ্যে যে নির্দেশাবলী 0 নম্বরে এই লাফ অনুসরণ করছে তা মেমরি থেকে আনা হবে এবং এটি অনুমানমূলকভাবে সম্পাদিত হবে এখন যখন আমরা আসলে এই নির্দেশটি সম্পাদন করি বা r0 r1 তুলনা করি এবং ধরে নেওয়া যাক যে r0 সমান r1 ফলস্বরূপ 0 পতাকা সেট করা হয়েছে এখন এই ধরনের ক্ষেত্রে কোন 0 লেবেলে লাফ দেওয়া যাতে এই বিশেষ নির্দেশটি ব্যর্থ হবে এবং অনুসরণকারী নির্দেশটি সম্পাদিত হওয়া দরকার কিন্তু প্রসেসরের মধ্যে যা ঘটে তা হল এই নির্দেশাবলী ইতিমধ্যেই অনুমানমূলকভাবে সম্পাদিত হয়েছে এবং শুধুমাত্র যা করা দরকার তা হল এই নির্দেশাবলীর ফলাফলগুলি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত সুতরাং প্রসেসর যা করে তা হল যে একবার 0 নম্বরে এই লাফের ফলাফল প্রাপ্ত হলে এক্ষেত্রে এর মানে হল যে অনুমানটি সঠিক প্রসেসর শুধুমাত্র ফলাফল এবং ফলাফলগুলি বিভিন্ন নিবন্ধ r0 r2 ঠিকানা 2 এর সংশ্লিষ্ট হবে এবং r4 আসলে প্রতিশ্রুতিবদ্ধ হবে এখানে আমরা আসলে যা অর্জন করতে পেরেছি তা হল এই তুলনা করার এবং শূন্য নির্দেশের উপর লাফ দেওয়ার আগেও প্রসেসর আসলে অনুমানমূলকভাবে এই নির্দেশাবলীর সেটগুলি সম্পাদন পারত এবং তারপরে এই নির্দেশগুলি কেবল তখনই প্রতিশ্রিতিবদ্ধ করতে পারত শুধুমাত্র যখন তুলনা এবং লাফের ফলাফল 0 নম্বরে প্রাপ্ত হয় এখন যে জিনিসটি কেউ জিজ্ঞাসা করবে তা হল বিশেষ উদাহরণের জন্য এটি কাজ করবে যখন r0 সমান r1 হয় কিন্তু যখন r0 r1 এর সমান না হয় তখন কি হবে সেক্ষেত্রে যখন r0 r1 এর সমান নয় আমরা জানি যে 0 পতাকাটি শূন্যে সেট করা হবে এবং লেবেলে 0 নম্বরে লাফ দেওয়ার ফলে এই নির্দেশাবলীতে স্থানান্তরণ হবে যা লেবেল অনুসরণ করছে সুতরাং এই অবস্থায় 2 যেহেতু এই নির্দেশাবলী অনুমানমূলকভাবে সম্পাদিত হয়েছে প্রসেসর বুঝতে পারবে যে আসলে এই অনুমানটি ভুল ছিল এবং এই নির্দেশাবলী বাস্তবে সম্পাদিত হওয়া উচিত নয় ফলস্বরূপ অনুমান করা ফলাফল বাতিল করা হয় এবং লেবেল অনুসরণ করা নির্দেশাবলী কার্যকরি হয় সুতরাং আমরা যা দেখতে পাই যে অনুমান সম্ভবত প্রোগ্রামের কর্মক্ষমতা উন্নত করতে পারে এই ক্ষেত্রে যখন প্রসেসর সঠিকভাবে সম্পাদিত হয় যখন r0 সমান r1 হয় তখন একটি কর্মক্ষমতা অর্জিত হয় কারণ অনুমান করা নির্দেশাবলী আসলে আরও দ্রুত হারে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে অন্যদিকে যখন অনুমানটি ভুল হয় যেহেতু এই ক্ষেত্রে r0 r1 এর সমান নয় তখন সমস্ত অনুমান করা নির্দেশ ফলাফল বাতিল করা উচিত এবং একটি কর্মক্ষমতা ওভারহেড থাকবে সমস্ত আধুনিক প্রসেসগুলি তাদের কর্মক্ষমতা সর্বাধিক করার জন্য সঠিকভাবে অনুমান করার চেষ্টা করে অন্য ক্ষেত্রে যেখানে অনুমানও পরিলক্ষিত হয় কিছুটা এইরকম এখানে আমরা যা করেছি তা হল আমরা এই 0 নম্বরে লাফ লেবেল নির্দেশকে r1 দ্বারা বিভক্ত r0 দিয়ে প্রতিস্থাপিত করেছি এখন আমরা জানি যে কয়েকটি জিনিস চলছে যা চলছে একটি হল আদেশ বহির্ভূত এবং অনুমানও এবং যা ঘটে তা হল এই বিভাজন কার্যকর হওয়ার আগেই সম্ভবত এই বিভাজন অনুসরণকারী নির্দেশগুলি অনুমানমূলকভাবে সম্পাদিত হতে পারে সুতরাং একটি সমস্যা উৎপন্ন হবে যদি r1 সমান 0 হয় এই ক্ষেত্রে আমরা জানি যে শূন্য ব্যতিক্রম দ্বারা একটি বিভাজন নিক্ষেপ করা হবে এবং ফলস্বরূপ প্রসেসরকে অনুমান করা সম্পাদন বাতিল করতে হবে ফলস্বরূপ যদি r1 সমান 0 হয় তবে অনুমানমূলকভাবে সম্পাদিত সমস্ত নির্দেশ বাতিল করতে হবে 2018 সালের জানুয়ারীতে যা দেখানো হয়েছিল তা হল যে এই আদেশ বহির্ভূত এবং অনুমানমূলক সম্পাদন আসলে প্রসেসরের বাইরের গোপন তথ্য অর্জন করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং ধরা যাক কোডের এই ছোট স্নিপেটটিতে আসলে 3টি নির্দেশ রয়েছে যা উপস্থিত রয়েছে একটি হল ব্যতিক্রম নির্দেশনা বাড়াতে তাই এটি উদাহরণস্বরূপ একটি বিভাজন r0 কমা r1 হতে পারে এবং যেক্ষেত্রে r1 সমান 0 হয় তখন আমাদের কাছে একটি অবস্থানের তথ্য 4096 বার একটি অ্যারেতে মেমরি অ্যাক্সেসে আছে যদি আমরা এই দুটি নির্দেশকে একটি স্বাভাবিক অপারেশনে মূল্যায়ন করি তাহলে কি ঘটবে যে বৃদ্ধি ব্যতিক্রমের কারণে প্রোব অ্যারেতে এই মেমরি অ্যাক্সেস কখনই ঘটবে না যাইহোক অনুমানের কারণে এবং যদি আমরা ধরে নিই যে প্রসেসরের মধ্যে আদেশ বহির্ভূত অনুমানমূলক আদেশ কার্যকর করার কারণে যা ঘটে 4096 এ অবস্থানের তথ্যতে প্রোব অ্যারেটি অনুমানমূলকভাবে সম্পাদিত হতে পারে এবং যখন ব্যতিক্রম নির্দেশটি বাস্তবে কার্যকরি হয় তখন প্রোব অ্যারের তথ্যের সংশ্লিষ্ট ফলাফলগুলি 4096 আসলে বাতিল করা হবে এখন এই নতুন আক্রমণগুলি আসলে যা দেখিয়েছিল তা হল যে যদিও প্রসেসর অনুমানের কারণে ফলাফল নিয়ে আলোচনা করেছিল যদিও এক্ষেত্রে অনুমানমূলক সম্পাদন প্রসেসরের অবস্থার উপর প্রভাব ফেলে মূলত এই মেমরি অক্ষের এই অনুমানমূলক সম্পাদনের কারণে বা প্রসেসরের অবস্থা ক্যাশ মেমরিতে থাকতে পারে বা শাখা ভবিষ্যদ্বাণী ইত্যাদি পরিবর্তন করা যেতে পারে যা অ্যাক্সেস করা ডেটার সাথে সম্পর্কিত সুতরাং এই বিশেষ চিত্রটি দেখায় যে এই প্রোগ্রামটির সম্পাদন কীভাবে হয় তাই আমাদের কাছে নির্দেশাবলীর একটি সেট রয়েছে যা সম্পাদিত হয় এবং তারপরে একটি ব্যতিক্রম রয়েছে এবং প্রসেসরে যখন এগুলি বাস্তবে সম্পাদিত হয় তখন যা ঘটে তা হল এই নির্দেশাবলীর অনেকগুলি বাস্তবে অনুমানমূলকভাবে এবং আদেশের বাইরে কার্যকর করা হবে তাই এটা হতে পারে যে এই নির্দেশাবলী ছাড়া এই নির্দেশাবলী ব্যতিক্রম অনুসরণ করে অনুমানমূলকভাবে সম্পাদিত হতে পারে যাইহোক এখানে উপস্থিত ব্যতিক্রমের কারণে অনুমানমূলকভাবে কার্যকর করা নির্দেশাবলীর ফলাফল বাতিল করা হবে যাইহোক যা দেখা যায় তা হল এই অনুমানমূলকভাবে কার্যকর করা নির্দেশাবলীর মেমরি অক্ষের ভিতরে একটি স্বাক্ষর থাকতে পারে উদাহরণস্বরূপ এখানে যা ঘটবে তা হল আপনার মেমরির অক্ষ থাকবে যা অনুমানমূলকভাবে করা হয়েছে এবং 4096 এ প্রোব অ্যারে তথ্যের সংশ্লিষ্ট তথ্য মেমরির নিম্ন আকার থেকে ক্যাশ মেমরিতে লোড করা হবে সুতরাং এই নির্দিষ্ট চিত্রে যা দেখানো হয়েছে তা হল আপনি যদি পৃষ্ঠা নম্বর এবং x অক্ষের দিকে তাকান এবং মেমরি অ্যাক্সেস টাইম মূলত এই মেমরি অ্যাক্সেসকে আন্ডারস্কোর অ্যারেতে প্রোব করে তোলে আমরা দেখতে পাই যে অনুমানমূলক সম্পাদনের কারণে মেমরি অ্যাক্সেসের সময় তথ্যের মান অনুযায়ী একটু কম হতে পারে সুতরাং এখানে উদাহরণ হিসাবে তথ্যের মান 84 এবং তাই 84 তম পৃষ্ঠায় যা লক্ষ্য করা যায় তা হল সেখানে মেমরি অ্যাক্সেসের সময় অনেক কম এই নির্দিষ্ট স্লাইড থেকে পাওয়া গেল যে যদিও এই নির্দিষ্ট প্রোগ্রামের এই লাইন 3টি লাইন 1 এ উত্থাপিত এই ব্যতিক্রমের কারণে কখনও কার্যকর করা হয়নি তবুও প্রসেসরের মাইক্রো আর্কিটেকচারাল অবস্থা এই তৃতীয় লাইন দ্বারা এই মেমরি অ্যাক্সেস দ্বারা পরিবর্তিত হয় সুতরাং আসুন গলনের দিকে নজর দেওয়া যাক তাই এটি এমন একটি আক্রমণ যা জানুয়ারী 2018 সালে আবিষ্কৃত হয়েছিল এবং এটি দেখিয়েছিল যে কীভাবে আমরা ধরা যাক কার্নেল স্পেসের অংশগুলি থেকে গোপন তথ্য পড়তে পারি সুতরাং আক্রমণটি আসলে কীভাবে কাজ করে তা দেখার আগে আমাদের একটি প্রসেসের ভার্চুয়াল ঠিকানার স্থানটি দেখতে হবে তাই ভার্চুয়াল ঠিকানার স্পেস যেমন আমরা আগের লেকচারে দেখেছি দুটি উপাদান নিয়ে গঠিত তাই এটি একটি ব্যাবহারকারী স্পেস নিয়ে গঠিত যেখানে আপনার সাধারণ কোড গাদা স্তুপ এবং অন্যান্য তথ্য অংশ রয়েছে এবং একটি নির্দিষ্ট মেমরি অবস্থানের উপরে আপনার কার্নেল স্পেস রয়েছে সুতরাং রিং 0 রিং 1 রিং 2 এবং রিং 3 এর মতো বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্যারান্টি দেয় যে আপনি যখন ব্যবহারকারী মোডে রান করছেন তখন একটি প্রোগ্রাম পারতে পারে প্রসেসের ব্যবহারকারীর স্থানের অংশটি শুধুমাত্র পর্যবেক্ষণ করতে পারে অন্যদিকে যখন একটি সিস্টেম কল আহ্বান করা হয় বা আপনি কার্নেল স্পেসে বা অপারেটিং সিস্টেমে রান করছেন তখন কার্নেল স্পেস এবং ব্যবহারকারী স্পেস সহ সমগ্র ভার্চুয়াল ঠিকানা স্পেস পর্যবেক্ষণযোগ্য সাধারণত একটি 32 বিট লিনাক্স কার্নেলে এই সীমানা একটি 0xC0000000 অবস্থানে উপস্থিত রয়েছে এই নির্দিষ্ট অবস্থানের উপরে যে কোনও মেমরি ঠিকানা একটি কার্নেল স্পেসের সাথে সম্পর্কিত এবং এই অবস্থানের নীচের যে কোনও মেমরি ঠিকানা ব্যবহারকারীর স্পেসের সাথে সম্পর্কিত এখন গলন যা দেখিয়েছে তা হল যে সেই বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগিয়ে একটি সাধারণ আক্রমণ যা অনুমান আসলে একটি ব্যবহারকারীর স্পেস প্রোগ্রামে প্রদান করে তা কার্নেল স্থানের বিষয়বস্তু পড়তে সক্ষম হবে অন্য কথায় বলতে গেলে একটি ব্যবহারকারী স্পেস কার্নেল স্পেসে উপস্থিত কোড এবং তথ্য পড়তে সক্ষম হবে সুতরাং আক্রমণটি বেশ সহজ আমরা অনুমান করি যে আক্রমণকারী ব্যবহারকারী স্পেসে রান করছে এবং প্রোগ্রামটিতে এই দুটি লাইন লেখা আছে প্রথম লাইন i সমান পয়েন্টারের সংশ্লিষ্ট এরকম কিছু যেমন আমাদের এখানে একটি পয়েন্টার ভেরিয়েবল আছে এবং আমরা অনুমান করি যে ভেরিয়েবলের এই বিন্দুটি একটি অবস্থানের দিকে নির্দেশ করছে এই বলে এখন দ্বিতীয় বিবৃতিতে এখানে উপস্থিত একটি অ্যারে i 256 অবস্থানে অ্যাক্সেস করা হয়েছে অতএব এই দুটি নির্দেশের শেষ ফলাফল হল যে এই পয়েন্টারের সংশ্লিষ্ট অ্যারের একটি উপাদান i নামক এই ভেরিয়েবলে লোড করা হয়েছে তাই এই বিশেষ লোডের কারণে প্রসেসরের আর্কিটেকচারের কারণে আমরা যা জানি তা হল i 256 এর সংশ্লিষ্ট অ্যারের বিষয়বস্তু প্রধান মেমরি থেকে বিভিন্ন ক্যাশে লোড করা হবে এবং প্রসেসরে উপস্থিত সাধারণ উদ্দেশ্য রেজিস্টারগুলির মধ্যে একটিতেও লোড হবে এটি কিছুটা এমন দেখাবে যখন দ্বিতীয় বিবৃতিটি অ্যারেi 256 এর সংশ্লিষ্ট একটি নির্দিষ্ট ব্লকে সম্পাদিত হবে DRAM থেকে ক্যাশ মেমরিতে অনুলিপি করা হবে এবং সংশ্লিষ্ট সাধারণ উদ্দেশ্য নিবন্ধে অনুলিপি করা হবে এখন এটি প্রোগ্রামের স্বাভাবিক অপারেশনের সময় ঘটে এখন ধরা যাক যে আমরা একটি পয়েন্টার তৈরি করি যা কার্নেল স্থান নির্দেশ করে তাই এখন আমরা প্রথম বিবৃতিতে যা করার চেষ্টা করছি তা হল কার্নেল স্পেস থেকে কিছু বিষয়বস্তু এই i নামক ভেরিয়েবলে লোড করে তাই যেহেতু আমরা জানি যে কার্নেল স্পেস ব্যবহারকারী স্তরের প্রোগ্রাম থেকে অ্যাক্সেসযোগ্য নয় এখন এটির নিক্ষেপ একটি ব্যতিক্রম হবে এবং প্রোগ্রামটি বন্ধ হবে তাই যাইহোক আদেশের বাইরে হওয়ার কারণে এবং প্রসেসরের অনুমানমূলক সম্পাদনের কারণে দ্বিতীয় বিবৃতিটি অনুমানমূলকভাবে সম্পাদিত হবে ফলস্বরূপ আমরা এই বিবৃতিটি এই মেমরি অবস্থানের মান i এ পড়ার এবং অনুমানমূলকভাবে অ্যারে i 256 অ্যাক্সেস করতে চাই অ্যারেটি এমন একটি অবস্থানে অ্যাক্সেস করা হবে যা এই কার্নেল স্পেস মেমরি অবস্থানে উপস্থিত তথ্যের উপর নির্ভরশীল এইভাবে আমরা আগে যেমন দেখেছি অ্যারেতে উপস্থিত একটি তথ্যের ব্লক ক্যাশে লোড হবে এখন এখানে আমাদের পর্যবেক্ষনের জন্য গুরুত্বপূর্ণ হল সেই সেট যেটি অ্যাক্সেস করা হচ্ছে এখন এই কার্নেল স্পেস মেমরি অবস্থানে উপস্থিত মেমরির মানের উপর নির্ভর করে যেহেতু এই মেমরি অবস্থানটি অ্যারেতে সূচীকরণ করতে ব্যবহৃত হয় সূচিত করা অবস্থান এই একাধিক সেটগুলির মধ্যের একটি অ্যাক্সেস করতে পারে সাধারণত যা ঘটবে তা হল যদি একজন আক্রমণকারী দ্বিতীয় অপারেশনের সময় এই সেটগুলির মধ্যে কোনটি অ্যাক্সেস করা হয়েছে তা নির্ধারণ করতে সক্ষম হয় তাহলে আক্রমণকারী i এর মান সম্পর্কে কিছু তথ্য পেতে সক্ষম হবে এটি করার জন্য আক্রমণকারী যা করবে তা হল এটি প্রধান এবং প্রোবের মত কিছু ব্যবহার করবে এবং এটি খুঁজে বের করার জন্য আক্রমণকারী যে ক্যাশ সেটটি আগে ব্যবহার করা হয়েছিল তা খুঁজে বের করার জন্য যা করবে তা হল আক্রমণকারী অ্যারের প্রতিটি উপাদান অ্যাক্সেস করতে শুরু করবে লক্ষ্য করুন যে টেবিলের প্রথম উপাদানটি ক্যাশে উপস্থিত নেই এবং ফলস্বরূপ ক্যাশ মিসগুলি হওয়ার কারণে মেমরি অ্যাক্সেসের সময় অনেক বেশি হবে একইভাবে যদি আক্রমণকারী দ্বিতীয় উপাদানটি অ্যাক্সেস করে তবে এটিতে একটি ক্যাশ মিসও ঘটবে কারণ এটি ক্যাশে উপলব্ধ নয় অন্যদিকে যখন আক্রমণকারী অবশেষে এই নির্দিষ্ট মেমরির অবস্থানটি অ্যাক্সেস করে তখন এটি একটি ক্যাশ হিট প্রাপ্ত করবে কারণ এই নির্দিষ্ট উপাদানটি ক্যাশে উপস্থিত রয়েছে এখন আক্রমণকারী এই নির্দিষ্ট অবস্থানের মেমরি অ্যাক্সেসের জন্য এই নিম্ন সম্পাদনার সময়টি ব্যবহার করবে i এর মান সম্পর্কে কিছু তথ্য সনাক্ত করবে এবং তাই কার্নেল স্পেসে এই নির্দিষ্ট মেমরি অবস্থানে কি ছিল সে সম্পর্কে কিছু তথ্য নির্ধারণ করতে সক্ষম হবে তাই যদি আপনি ফিরে যান এবং এই বিশেষ স্লাইডটি দেখেন আমরা যা দেখতে পাই তা হল যখন i এর মান 84 হয় তখন এটি একটি কার্যকর করার সময় দেখায় যা সেই অ্যারের অন্যান্য সমস্ত মেমরি অ্যাক্সেসের তুলনায় যথেষ্ট কম সুতরাং আক্রমণকারী জানবে যে i এর মান অন্য কথায় বলতে গেলে সেই কার্নেল স্পেস মেমরির বিষয়বস্তুর মান 84 সুতরাং এই সাধারণ উদাহরণটি দেখিয়েছে যে কীভাবে একজন আক্রমণকারী একটি ইন্টেল প্রসেসরের বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে কার্নেল স্পেস কোড বা তথ্য পড়তে সক্ষম হতে পারে শুধুমাত্র এই দুটি বিবৃতিতে হেরফের করে এবং প্রসেসরকে অনুমানমূলকভাবে কার্যকর করার জন্য বাধ্য করে এবং তারপরে আসলে কী অনুমানমূলকভাবে কার্যকর করা হয়েছিল তা সনাক্ত করার চেষ্টা করে মেমরি অ্যাক্সেসের সময় মূল্যায়ন দ্বারা ধন্যবাদ